সুতরাং ইঞ্জিনিয়ারিং গণিত 1 এর বক্তৃতায় আপনাকে স্বাগতম এবং এটি বক্তৃতা সংখ্যা 15 সুতরাং যৌগিক ফাংশন কি সুতরাং যদি আমরা এখানে ফাংশন z বিবেচনা করি যা f x y 2 ভেরিয়েবল x এবং y এর একটি ফাংশনের সমান এবং আমরা বলি যে এই x t এর উপর নির্ভর করে সুতরাং x হল ফাই t এর একটি ফাংশন এবং এখানে y হল t এর একটি ফাংশন যা আমরা সাই t দ্বারা চিহ্নিত করছি এই ফাংশন x হল 2 টি ভেরিয়েবলের একটি ফাংশন u এবং v এবং y আবার 2 টি ভেরিয়েবল যা u এবং v এর একটি ফাংশন zf x y xϕ yψ xϕ u v yψu v আসুন আমরা এই সমীকরণ নম্বর 1 এখানে সমীকরণ সংখ্যা 2 এবং এই সমীকরণ সংখ্যা 2 মৌলিক তারপর এখানে সমীকরণ 1 এবং 2 একসাথে বা 1 2 মৌলিকভাবে একসাথে z বলা যাবে z কে t এর যৌগিক ফাংশন হিসাবে সংজ্ঞায়িত করা হবে যা এই ক্ষেত্রে u এবং v এর যৌগিক ফাংশন সুতরাং এখানে আমরা মূলত কি নিয়ে আলোচনা করব যদি আমরা উদাহরণস্বরূপ পেতে চাই এই z ফাংশনের ডেরিভেটিভ 2 টি এর সাথে কারণ এই প্রথম ক্ষেত্রে যখন আমরা সমীকরণ সংখ্যা 1 এবং সমীকরণ সংখ্যা 2 গ্রহণ করছি তখন এই z x এবং y এর উপর নির্ভর করে কিন্তু x এবং y আবার t এর উপর নির্ভর করে সুতরাং মূলত এই z টি একটি ফাংশন এবং তারপরে আমরা এখানে সরাসরি t এর ক্ষেত্রে z এর ডেরিভেটিভকে সংজ্ঞায়িত করতে পারি সুতরাং আমরা এই ফাংশনে এখানে এই x এবং y প্রতিস্থাপন না করে কিভাবে এই z এর ডেরিভেটিভ পেতে পারি তার একটি সূত্র বের করব এবং তারপর এটিকে একটি ফাংশন হিসাবে তৈরি করা এবং তারপর ডেরিভেটিভ গ্রহণ করা কিন্তু আমরা একটি সরাসরি সূত্র খুঁজে পাব যা এই ফাংশন f এর আংশিক ডেরিভেটিভস ব্যবহার করবে যা 2 ভেরিয়েবল x এবং y এর একটি ফাংশন এবং এখানেও x এবং y হল ফাই এবং সাই ফাংশন এরা হল t এর ফাংশন এবং আমরা এই ফাংশনগুলির ডেরিভেটিভ ব্যবহার করে সরাসরি এই z এর ডেরিভেটিভ ব্যবহার করব t এর পরিপ্রেক্ষিতে এই x এবং y কে প্রতিস্থাপন করব না এই ফাংশনে fx y আছে এবং আমাদের এই সমীকরণ 1 z সমান f x y সমীকরণে x হল ফাই u v এবং y এর সমান সুতরাং আসুন আমরা প্রথম কেসটি গ্রহণ করি যা z এর ক্রমাগত আংশিক ডেরিভেটিভস ধারণ করে বা আমরা এই ধারণাটিও নিতে পারি যে এই z এর সমান x x y পার্থক্যযোগ্য সুতরাং এই f x y একটি ডিফারেনশিয়েবল ফাংশন এবং তারপরে আমরা এটিও করতে দেই যে x ফাই t এর সমান এবং y সাই t এর সমান তাদের একটি ধারাবাহিক ডেরিভেটিভ রয়েছে বা আবার আমরা ধরে নিতে পারি যে সেগুলি আলাদা ফাংশন সুতরাং আসুন আমরা প্রথম কেসটি গ্রহণ করি যা z এর ক্রমাগত আংশিক ডেরিভেটিভস ধারণ করে বা আমরা এই ধারণাটিও নিতে পারি যে এই z এর সমান f x y পার্থক্যযোগ্য সুতরাং এই f x y একটি পার্থক্যযোগ্য ফাংশন এবং তারপরে আমরা এটিও করতে দেই যে x ফাই t এর সমান এবং y সাই t এর সমান তাদের একটি ধারাবাহিক ডেরিভেটিভ রয়েছে বা আবার আমরা ধরে নিতে পারি যে সেগুলি আলাদা ফাংশন সুতরাং এই ক্ষেত্রে এই সূত্রটি বলে যে আমরা dt এর উপর এই সাধারণ ডেরিভেটিভ dz পেতে পারি x এর ক্ষেত্রে z এর আংশিক ডেরিভেটিভের সমান সুতরাং আমরা ব্যবহার করছি যে এই f হল 2 ভেরিয়েবল x এবং y এর একটি ফাংশন সুতরাং আমরা এখানে x এর ক্ষেত্রে এই f এর আংশিক ডেরিভেটিভস গ্রহণ করব এবং t এর ক্ষেত্রে x এর ডেরিভেটিভ দ্বারা গুণ করব সুতরাং এটি আবার একটি সাধারণ ডেরিভেটিভ কারণ x হল 1 ভেরিয়েবল t এর একটি ফাংশন এবং তারপর এটি প্লাস এর বিপরীতে একটি চেইন রুল কারণ z এছাড়াও y এর একটি ফাংশন সুতরাং আমরা এখানে y এর সাথে আংশিক ডেরিভেটিভ এবং dt দ্বারা dy দ্বারা গুণিত হবে সুতরাং আমরা এখন এই সূত্রটি বের করব সুতরাং আমরা ধরে নিই যে এই z হল f x y এবং x হল ফাই t এর একটি ফাংশন এবং y হল t এর একটি ফাংশন যা সাই t দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং এটি একটি যৌগিক ফাংশন যাকে আমরা এর সংজ্ঞা বলি এবং যেহেতু আমরা ইতিমধ্যে এই সমস্ত ফাংশন z ফাই এবং সাই এর ডিফারেনশিবিলিটি ধরে নিয়েছি তাই z এর ডিফারেনশিবিলিটি বোঝাবে যে আমরা এই ডেল্টা z লিখতে পারি ডেল x ডেল্টা x প্লাস ডেল y ডেল্টা y এবং সাই 1 ডেল্টা x প্লাস সাই 2 ডেল্টা y এবং যদি আমরা এই এক্সপ্রেশন উভয় পক্ষকে ডেল্টা t দ্বারা ভাগ করি তবে আমরা কী পাব এখানে ডেল্টা t ওভার ডেল্টা t এবং এই ডেল্টা x ডেল্টা t দ্বারা বিভক্ত এখানে আবার আমাদের ডেল্টা y কে ডেল্টা t দ্বারা ভাগ করা হয়েছে এবং এটি dx এবং dy কেও ডেল্টা t দিয়ে ভাগ করা হবে এবং এখন যদি আমরা সীমা গ্রহণ করি যেহেতু ডেল্টা টি 0 তে যায় তাহলে কি হবে সুতরাং ডেল্টা টি 0 তে যায় মানে ডেল্টা x 0 তে যায় এবং ডেল্টা y 0 তে যায় কারণ এই x এবং y এগুলি t এর ফাংশনের ফাংশন এবং যদি t তে কোন পার্থক্য না থাকে সুতরাং স্বাভাবিকভাবেই x এবং y এর মধ্যে x এবং y এর পার্থক্যও 0 হবে সুতরাং যখন আমরা এখন সীমা গ্রহণ করি যেহেতু ডেল্টা t এখানে এই এক্সপ্রেশন 0 তে চলে যায় সুতরাং এই ডেল্টা z ডেল্টা t এর সংজ্ঞা অনুসারে z এর ডেরিভেটিভের সংজ্ঞা অনুযায়ী dz এর উপর dz এর মতো হবে এবং এটি যেমন আছে তেমনই থাকবে আমরা এই ডেল z কে ডেল x এর উপরে স্পর্শ করছি না এবং তারপর আমাদের এখানে ডেল্টা x ওভার ডেল্টা t আছে সুতরাং আবার এটি t এর ক্ষেত্রে x এর ডেরিভেটিভ সুতরাং আমরা এখানে dt এর উপরে dx পাই একইভাবে এখানে আবার আমাদের ডেল্টা y ওভার ডেল্টা t আছে যা এখানে dy ওভার dt এবং এই শর্তাবলীতে পরিণত হবে সুতরাং আবার ধরে নিচ্ছি যে এই আংশিক এই ডেরিভেটিভস বিদ্যমান এবং তারা সসীম সংখ্যা সুতরাং এটি যখন ডেল্টা x এবং ডেল্টা y 0 তে যায় সুতরাং এই ইপসিলন 0 তে যাবে এবং এই ইপসিলন 2 0 এ যাবে এবং তারপর এই এক্সপ্রেশনগুলি এখানে ইপসিলন ডেল্টা x ওভার ডেল্টা t এবং এই ইপসিলন ডেল্টা y ও ডেল্টা t এ তারা উভয় 0 তে যাবে সুতরাং আমাদের এখানে মাত্র তিনটি পদ আছে সুতরাং dz এর উপর dz আমরা সরাসরি z এর আংশিক ডেরিভেটিভ এবং x এবং y এর সাধারণ ডেরিভেটিভের ক্ষেত্রে খুঁজে বের করতে পারি সুতরাং যৌগিক ফাংশনগুলির পার্থক্য যখন আমাদের আরও সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে x এবং y তারা 2 এবং ভেরিয়েবলের একটি ফাংশনের উপর নির্ভর করে সেই ক্ষেত্রে সূত্রটি এমন হয়ে যাবে আমরা উপরের মতো একইভাবে প্রমাণ করতে পারি সুতরাং এই ডেল z ডেল u এর উপরে এখন আংশিক ডেরিভেটিভস এখানে কারণ x এবং y এগুলি 2 টি ভেরিয়েবল u এবং v এর ফাংশন সুতরাং আমাদের এখানে z এর আংশিক ডেরিভেটিভ থাকবে যা u এর সাথে এই ফাংশনে এই সবগুলি প্রতিস্থাপন না করে এবং তারপর এই আংশিক ডেরিভেটিভগুলি পাবে আমরা এই সূত্রটি ব্যবহার করে এই z এর আংশিক ডেরিভেটিভ পেতে পারি u এর ক্ষেত্রে z এর আংশিক ডেরিভেটিভ x এর সাথে সমান এবং x এর আংশিক ডেরিভেটিভের সাথে এবং y এর আংশিক ডেরিভেটিভের সাথে z এর আংশিক ডেরিভেটিভ এর প্রতি সম্মান নিয়ে y হবে কারণ আমরা আপনার ক্ষেত্রে z এর সাথে আংশিক পার্থক্য করছি সুতরাং এখানে u আসবে এবং এখানেও u আসবে একইভাবে ডেল z ওভার ডেল v এর জন্য এখন অনুরূপ সূত্র কিন্তু u এর পরিবর্তে এটি v দ্বারা প্রতিস্থাপিত হবে সুতরাং এখানে u এর উপর নির্ভর করে উভয় জায়গায় v দ্বারা প্রতিস্থাপন গুরুত্বপূর্ণ সুতরাং তারপর এই v এখানে এইসব স্থানে প্রদর্শিত হবে যখন আমরা x এর আংশিক ডেরিভেটিভ গ্রহণ করছি u এবং এখানে v এর ওপর নির্ভর করে হবে সুতরাং পরবর্তী অংশে যাব এর ভিত্তিতে কিছু সমস্যা সমাধান করা যাক সুতরাং উদাহরণস্বরূপ আমাদের এই ফাংশনটি z এর সমান xy x হল t এর একটি ফাংশন সুতরাং যা এখানে x এর সমান সংজ্ঞায়িত করা হয়েছে cos t এবং তারপর y আবার t এর একটি ফাংশন যা y দ্বারা চিহ্নিত করা হয় sin t এর সমান এবং তারপর আমরা এখানে dt এর উপর dz কি তা খুঁজে পেতে চাই zxy xcost ysin t সুতরাং একটি সরাসরি উপায় হল আমরা এই ফাংশনে এখানে x এবং y কে প্রতিস্থাপন করি এবং তারপরে আমাদের z এর একটি ফাংশন হিসাবে থাকবে যা আমরা dt এর উপর dz পেতে পার্থক্য করতে পারি কিন্তু আমরা যৌগিক ফাংশনগুলির ধারণা অনুসরণ করব যে z হল x y এর একটি ফাংশন এবং x হল t এর একটি ফাংশন এবং y হল উপরের সূত্রের সাহায্যে t এর একটি ফাংশন সুতরাং সেই সূত্রটি বলে যে dx এর উপরে dx হবে আমরা z এবং dx dt ফাংশনের x এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভের সাথে এখানে থাকতে পারি এবং একইভাবে এখানে y এর আংশিক ডেরিভেটিভ এবং তারপর dy dt সুতরাং আমরা এখানে কি পেতে পারি ডেল z ওভার ডেল x সুতরাং z ছিল x y এবং যখন আমরা এখানে x এর সাথে পার্থক্য করি তখন এটি শুধুমাত্র y এবং dx হয়ে যাবে dt এর উপর x ছিল cos t সুতরাং আমরা এখানে মাইনাস sin টি পাব একইভাবে এখানে ডেল z ওভার ডেল y হয়ে যাবে x এবং dy এর উপরে dy যা sin t হবে এটা cos t হয়ে যাবে সুতরাং আমরা এখানে পাচ্ছি y হল sin t তাই আমাদের আছে বিয়োগ sin বর্গ t এবং x ছিল cos t সুতরাং আমাদের আছে cos বর্গ t সুতরাং এই ফাংশনে প্রতিস্থাপন না করে এবং তারপর ডেরিভেটিভ না পেয়ে t এর ক্ষেত্রে z এর ডেরিভেটিভ সুতরাং এই আমরা আবার সহজ করতে পারি এই cos 2 t যেমন আমি বলেছি তারা বিকল্পভাবে আমরা এখানে শুধু z এর সমান করতে পারি x x হল cos t এবং তারপর y হল sin t সুতরাং এখন আমাদের t এর একটি ফাংশন হিসাবে z আছে এবং আমরা সেখানে dt এর উপর dz পেতে পারি সুতরাং এটি আমরা প্রথমে 2 cos t sin t এর অর্ধেক হিসাবে লিখতে পারি যা sin 2 t এবং তারপর যখন আমরা এখানে পার্থক্য নিই তখন এটি একটি sin t হবে cos 2 t এবং এই 2 টি বাতিল হয়ে যাবে সুতরাং আমাদের এই cos 2 টি সরাসরিও থাকবে কিন্তু আমরা এখানে এই যৌগিক পার্থক্য বা যৌগিক ফাংশনের ডিফারেন্সিয়েসন ধারণাটি ব্যবহার করেছি এবং এই সূত্রের সাহায্যে আমাদের এই x এবং y এর মানগুলিকে ফাংশনে প্রতিস্থাপন করতে হবে না কিন্তু সরাসরি এই z এর আংশিক ডেরিভেটিভের সাহায্যে আমরা z এর ডেরিভেটিভ সরাসরি ফাংশনের ক্ষেত্রে পেতে পারি সুতরাং এখানে আবার পরবর্তী সমস্যা z হল x এবং y এর একটি ফাংশন এবং আরও দেওয়া হল যে x এখন 2 টি ভেরিয়েবলের একটি ফাংশন সুতরাং u এবং v এবং তারপর আমাদের এখানে y হল 2 টি ভেরিয়েবলের আবার u এবং v এর একটি ফাংশন x বিয়োগের ক্ষেত্রে z এর আংশিক ডেরিভেটিভ y এর সাথে z এর আংশিক ডেরিভেটিভ সুতরাং z হল x এবং y এর একটি ফাংশন সুতরাং উপরোক্ত সূত্রের সাহায্যে আমাদের কাছে z এর আংশিক ডেরিভেটিভ আছে z এর আংশিক ডেরিভেটিভের ক্ষেত্রে x এবং y এর ক্ষেত্রে এবং x এর আংশিক ডেরিভেটিভের ক্ষেত্রে u এর ক্ষেত্রে y এর সাথে আংশিক ডেরিভেটিভ আবার xeue−v ye−uev সুতরাং যদি আপনি এখানে থাকেন তবে x এবং y ডেরিভেটিভের u এর ক্ষেত্রে এখানে উভয় পদে আপনি সেখানে থাকবেন সুতরাং এই ক্ষেত্রে তাই ডেল z ওভার ডেল x কারণ এটি এখানে ফাংশন দেওয়া হয় না z হল x y এর একটি ফাংশন সুতরাং এই আংশিক ডেরিভেটিভস x এর ক্ষেত্রে z আসবে এবং ডেল x এর উপর ডেল u সুতরাং এখানে x কি ছিল e পাওয়ার u প্লাস e পাওয়ার মাইনাস v সুতরাং যদি আমরা আপনার ক্ষেত্রে সেই আংশিক ডেরিভেটিভ গ্রহণ করি এর মানে হল v কে ধ্রুবক হিসেবে বিবেচনা করলে এই শব্দটি ধ্রুবক হিসেবে গণ্য হবে সুতরাং u এর ক্ষেত্রে x এর আংশিক ডেরিভেটিভ কেবল e পাওয়ার u হয়ে যাবে যা এখানে লেখা আছে এবং তারপর ডেল z ও ডেল y এবং ডেল y ওভার ডেল u সুতরাং y এখানে e পাওয়ার মাইনাস u প্লাস e পাওয়ার v এবং যখন আমরা এখানে আংশিক ডেরিভেটিভকে u এর ক্ষেত্রে গ্রহণ করি সুতরাং আমরা এখানে মাইনাস e পাওয়ার মাইনাস u টার্ম পাবো এবং এখন আবার v এর সাথে z এর আংশিক ডেরিভেটিভ পাবো আবার একই ফর্মুলা কিন্তু u এর পরিবর্তে আমাদের এখানে v আছে এবং তারপর আমরা এর আংশিক ডেরিভেটিভ নেব x এর সাথে v সুতরাং এটি e পাওয়ার v হয়ে যাবে যা এখানে লেখা হয়েছে এবং এখন যেহেতু আমরা এই 2 আংশিক ডেরিভেটিভের পার্থক্য পেতে চাই সুতরাং আমরা এই পার্থক্যটি এখানে নেব এবং তারপরে এখানে ডেল x ওভার ডেল x এটি প্লাস হয়ে যাবে সুতরাং ডেল z ওভার ডেল x যখন আমরা সাধারণ করি তখন এটি হবে e পাওয়ার u এবং প্লাস e পাওয়ার মাইনাস v একইভাবে এখানে যখন আমরা এই 2 টি শর্তাবলী বিয়োগ চিহ্নের সাথে সাধারণ করি সুতরাং আবার e পাওয়ার মাইনাস u প্লাস e পাওয়ার v এখানে লেখা হবে এবং তারপর এই e পাওয়ার u প্লাস e পাওয়ার মাইনাস v হল x এবং এখানে e পাওয়ার মাইনাস u প্লাস e পাওয়ার v হল y সুতরাং আমরা এখানে সঠিকভাবে পছন্দসই শব্দটি পেয়েছি সুতরাং এটি x x z এর উপর ডেল x এবং তারপর বিয়োগ হল y এবং ডেল z এর উপর ডেল y সুতরাং এই বক্তৃতার আরেকটি অংশ হল সমজাতীয় ফাংশন সংজ্ঞায়িত করা সুতরাং এখন আমরা কোন একক ফাংশনগুলি শিখব সুতরাং xy তে একটি অভিব্যক্তি সেখানে অর্ডারের ক্রম সমান সুতরাং এখানে যেকোনো এক্সপ্রেশন x এবং y অর্ডারে n যদি এই ফর্মের মাধ্যমে প্রকাশ করা যায় যে x পাওয়ার n n x এর উপর y এর কিছু ফাংশন তাহলে আমরা অর্ডার n এর সমজাতীয় ফাংশনকে এই ধরনের ফাংশন বলি সুতরাং এই n এখানে গুরুত্বপূর্ণ সুতরাং যদি আমরা এই x শক্তি n আনতে পারি এবং তারপর বাকী শব্দটি x এর উপর y এর একটি ফাংশন হিসাবে লেখা যেতে পারে তাহলে আমরা এই ধরনের অভিব্যক্তিটিকে আদেশ n এর একটি সমজাতীয় অভিব্যক্তি বা ফাংশনের পরিপ্রেক্ষিতে আমরা সংজ্ঞায়িত করতে পারি সুতরাং একটি ফাংশন f x y অর্ডারের সমজাতীয় বলে বলা হয় যদি এটি সন্তুষ্ট হয় আমরা এখানে যুক্তি x এবং y কে t x এবং t y দ্বারা প্রতিস্থাপন করি এবং যদি আমরা এই t শক্তি n কে ফাংশন থেকে বের করে আনতে পারি তার মানে এই টি শক্তি n এবং আবার x y এর ফাংশন থেকে যায় তারপর আমরা আবার n অর্ডার এর সমজাতীয় ফাংশনের ধারণাটি পেয়েছি সুতরাং আমরা এই ধরনের একটি ফাংশনকে একটি ফাংশনকে আদেশ n এর একটি সমজাতীয় ফাংশন বলব সুতরাং এগুলি একজাতীয় ফাংশনের উদাহরণ সুতরাং আমরা উদাহরণস্বরূপ বিবেচনা করি এই f x y একটি 0 x শক্তি n একটি 0 x শক্তি n বিয়োগ 1 এর সাথে আবার y তে এখানে x শক্তি n বিয়োগ 2 y বর্গ এবং তাই একটি n y শক্তি n সুতরাং আমরা লক্ষ্য করি যে এটি একটি ফাংশন এটি অর্ডার n এর একটি সমজাতীয় ফাংশন কেন n অর্ডার করুন কারণ যদি আমরা এই x পাওয়ার n কে এই সমস্ত পদ থেকে বাইরে নিয়ে যাই তাহলে আমরা এখানে কি পাবো এটি হবে 0 কারণ x পাওয়ার n আমরা বের করে নিয়েছি সুতরাং এগুলি একজাতীয় ফাংশনের উদাহরণ সুতরাং আমরা উদাহরণস্বরূপ বিবেচনা করি এই f x y একটি 0 x শক্তি n একটি 0 x শক্তি n বিয়োগ 1 এর সাথে আবার y তে এখানে x শক্তি n বিয়োগ 2 y এবং এখানে আমরা আবার x পাওয়ার n বের করেছি তাই 1 x আমাদের ভাগ করতে হবে সুতরাং 1 এর পরে এবং x এর উপরে y হয়ে যাবে সুতরাং এখানে আমরা আবার x পাওয়ার n বের করে নিয়েছি এবং তারপর এই x পাওয়ার বিয়োগ 2 থাকবে এর মানে হল a 2 এবং তারপর y x x 2 এর উপর এখানে একটি n এবং x n আমরা বের করেছি সুতরাং এই x পাওয়ার n হবে হর পদে এবং এই ক্ষেত্রে আবার আমাদের এখানে x পাওয়ার n এর উপর y আছে সুতরাং এই সমস্ত পদ এখানে বা এই ফাংশনটি আমরা y পাওয়ার x এর ফাংশন হিসাবে চিহ্নিত করতে পারি কারণ এই y পাওয়ার x সব পদে একসাথে প্রদর্শিত হয় সুতরাং আমরা এখানে এই ফাংশনটিকে x এর উপর y এর একটি ফাংশন হিসাবে বিবেচনা করতে পারি এবং তারপর x পাওয়ার n বাইরে বসে আছে অতএব এটি অর্ডার n এর সমজাতীয় ফাংশনের একটি ফাংশন একইভাবে যদি আমরা এই 1 f x y কে বর্গমূল y এবং বর্গমূল x x এর উপর y প্লাস x এর সমান বিবেচনা করি এই ক্ষেত্রেও আমরা এটিকে x পাওয়ার কিছু হিসাবে লিখতে পারি এবং বাকীগুলিকে আমরা x এর উপর y এর কাজ হিসাবে বিবেচনা করতে পারি এবং এটি সহজ কারণ আমরা এখানে বর্গমূল x বের করতে পারি এবং এখানে আমরা x বের করব এবং এই ক্ষেত্রে এখানে x এর উপর বর্গমূল x এবং তারপর এখানে ভিতরে আমাদের একটি বর্গমূল আছে y এর উপর x এর সাথে এই 1 এবং এখানেও y এর উপর x যোগ 1 সুতরাং এখন এটি এখানে এই এক্সপ্রেশনটি আমরা x এর উপর y এর ফাংশন হিসাবে বিবেচনা করতে পারি এবং তারপর এখানে একসাথে x পাওয়ার মাইনাস অর্ধেক সুতরাং এটি আমরা x পাওয়ার মাইনাস অর্ধেক এবং y এর উপর x এর কিছু ফাংশন লিখতে পারি কারণ এই সমস্ত পদে y ও x একসাথে আসে সুতরাং আমরা বলতে পারি যে এটি x এর উপর y এর কিছু ফাংশন এবং এই ক্ষেত্রে যেমন আমরা এখানে x পাওয়ার মাইনাস অর্ধেক দেখতে পাচ্ছি সুতরাং এটি অর্ডার মাইনাস অর্ধেকের একটি সমজাতীয় কাজ সুতরাং এই একজাতীয় ফাংশনগুলির গুরুত্ব কী আমরা পরবর্তী স্লাইডে দেখব সুতরাং উদাহরণস্বরূপ এই অর্ডারের উপর ভিত্তি করে এখানে n ছিল বা এখানে মাইনাস অর্ধেক আমরা এই n এর পরিপ্রেক্ষিতে ডেরিভেটিভ টার্মের জন্য কিছু সূত্র রাখতে পারি সুতরাং সঠিকভাবে যাকে সমজাতীয় ফাংশনে ইউলারের উপপাদ্য বলা হয় এবং এটি বলে যে যদি z হল x এবং y অর্ডার n এর একটি সমজাতীয় ফাংশন এবং এই আংশিক ডেরিভেটিভস বিদ্যমান এবং তাই সুতরাং আমাদের এখানে এই এক্সপ্রেশনটি x এর সাথে z এর আংশিক ডেরিভেটিভ x y এর সাথে z এর আংশিক ডেরিভেটিভ y এর সাথে nz এর সমান হবে সুতরাং আমাদের আলাদাভাবে এটি গণনা করতে হবে না যদি আমরা জানি যে এটি একটি সমজাতীয় ফাংশন তাহলে x z x y z y কেবল n z হবে এবং সমস্ত x y বিন্দুর জন্য এখানে ফাংশনের অর্ডার ডোমেইনের ডোমেইন সুতরাং প্রদত্ত যে z হল f x y এর সমান একটি সমজাতীয় ফাংশন সুতরাং যদি এটি একটি সমজাতীয় ফাংশন হয় তবে আমরা এক মিনিট অপেক্ষা করতে পারি সুতরাং এখানে যদি এটি x এবং y অর্ডার n এর একটি সমজাতীয় ফাংশন হয় সুতরাং আমরা লিখতে পারি যে এই x শক্তি n এবং g y x এর উপরে এবং তারপর আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের x এর সাথে পার্থক্য করতে হবে সুতরাং আমরা সেটা করতে পারি zf x yxng সুতরাং এখানে যখন আমরা x এর সাপেক্ষে এর আংশিক ডেরিভেটিভ গ্রহণ করি তখন আমরা এখানে যা পাব তা আমাদের আলাদা করতে হবে সুতরাং n x পাওয়ার n বিয়োগ 1 এবং এটি এখানে থাকছে কারণ এটি পণ্যের নিয়ম সুতরাং এবং তারপর x পাওয়ার n যেমন আছে এবং আমরা x এর উপর এই g এর y কে আলাদা করি যা x এর উপর g প্রাইম y সুতরাং এর যুক্তির সাথে g এর ডেরিভেটিভ g প্রাইম y এর উপর x এবং তারপর এখানে y এর উপর x কে x এর সাথে আলাদা করা হবে যা আমাদের এখানে x বর্গের উপর মাইনাস y দেবে সুতরাং এই ক্ষেত্রে এখন যদি আমরা এটিকে একটু সরল করি সুতরাং এখানে আমাদের n x পাওয়ার n বিয়োগ 1 এবং g y x এর উপরে এবং তারপর এখানে আমরা এই বিয়োগ চিহ্নটি পেতে পারি সুতরাং y এবং n x পাওয়ার n বিয়োগ 2 এবং x এর উপরে g প্রাইম y এবং y এর ক্ষেত্রে z এর আংশিক ডেরিভেটিভ আমরা আবার পেতে পারি y এর ক্ষেত্রে আমাদের এখন পার্থক্য করতে হবে সুতরাং x পাওয়ার n কে ধ্রুবক হিসেবে গণ্য করা হবে এবং আমাদের কেবল এই শব্দটিকে আলাদা করতে হবে সুতরাং আমাদের x এর ওপরে g প্রাইম y আছে এবং তারপর y এর উপর x এর ডেরিভেটিভ এবং y এর সাথে মাত্র 1 ওভার হবে x এর সাথে y এর তুলনায় y এর আংশিক ডেরিভেটিভ x এর উপর 1 এর উপর হবে এবং তারপর যদি আমরা এই 2 টি পদ এখানে x এর পণ্যের সাথে যোগ করি এবং সেখানে আমরা কি পাব সুতরাং আমরা এখানে x দ্বারা গুণ করেছি আমরা এখানে x পাওয়ার n এবং এখানে x পাওয়ার n বিয়োগ 1 এবং এখানে আমরা এটিকে y দ্বারা গুণ করেছি সুতরাং এটি ঠিক এখানে n x পাওয়ার n এবং বিয়োগ y x পাওয়ার n বিয়োগ 1 এবং এই ক্ষেত্রে আমাদের x পাওয়ার n আছে এবং তারপরে আমরা এখানে y টার্ম দ্বারা গুণ করেছি সুতরাং এটি x পাওয়ার n বিয়োগ 1 এবং আমরা এটিকে y দ্বারা গুণ করেছি এবং তাহলে এই 2 টি পদ বাতিল হয়ে যাবে এবং আমাদের এখানে x এর উপর n x পাওয়ার n g y আছে এবং x এর উপর x শক্তি n g y কি ছিল এটি z অথবা ফাংশন f x y ছিল সুতরাং এখানে এই পদগুলি বাতিল হয়ে যায় এবং তারপরে আমরা কেবল n শব্দটিকে z শব্দে পরিণত করি সুতরাং n এবং এই z এখানে এবং এই 2 বাতিল করা হয় সুতরাং সমস্যা নম্বর 3 সুতরাং এখানে আমাদের একটি u আছে যা tan বিপরীত x ঘনক প্লাস y ঘনক হিসাবে দেওয়া হয় x বিয়োগ y x এর সমান নয় কারণ এটি এখন x এর সাথে y এর সমান হিসাবে সংজ্ঞায়িত হয়েছে এবং তারপর আমরা দেখাই যে x ডেল u ওভার ডেল x প্লাস y ডেল u ওভার ডেল y sin 2 x এর সমান এবং এই ক্ষেত্রে তাই আবার কিন্তু আমাদের লক্ষ্য করা উচিত যে এই প্রদত্ত ফাংশনটি tan ইনভার্স y কিউব প্লাস x কিউব x মাইনাস y একটি সমজাতীয় ফাংশন নয় এই তান বিপরীত কারণে আমরা x পাওয়ার কিছু আনতে পারি না এবং বাকি আমরা x এর উপর y এর পরিপ্রেক্ষিতে লিখতে পারি না কিন্তু আমরা কি লক্ষ্য করি যে এই তানের এই যুক্তি উল্টো এর মানে হল x কিউব প্লাস y কিউব ওভার x মাইনাস y যা একটি সমজাতীয় ফাংশন এবং আমরা এটি ব্যবহার করব কারণ আমরা এখানে z কে tan u হিসাবে সংজ্ঞায়িত করতে পারি কারণ যদি আমরা এই tan টিকে বাম দিকে নিয়ে যাই তাহলে আমরা tan u কে x কিউব প্লাস y কিউব এর সাথে x মাইনাস y এর সমান করব এবং এখন এই z এখানে একটি ফাংশন হল অর্ডার 2 এর একটি সমজাতীয় ফাংশন কারণ এখানে আমরা x বর্গ হিসাবে লিখতে পারি সুতরাং x কিউব আমরা সংখ্যার মধ্যে সাধারণ এবং x এখানে হর থেকে নিয়েছি সুতরাং আমাদের x বর্গ থাকবে এবং এটি x কিউবের উপর 1 প্লাস y হবে সুতরাং এটি এখানে 1 সুতরাং এটি x পুরো কিউবের উপর 1 প্লাস y এবং তারপর x এর উপর 1 বিয়োগ y আছে সুতরাং এটি অর্ডার 2 এর একটি সমজাতীয় ফাংশন এবং তারপরে আমরা এই ফাংশন z তে ইউলারের উপপাদ্যEuler's theorem প্রয়োগ করতে পারি সুতরাং z এ ইউলারের উপপাদ্য প্রয়োগ করা হল tan u এর সমান সুতরাং এটি আমাদের 2 গুণ দেবে z এবং z ছিল tan u সুতরাং আমরা এখানে x x এবং তারপর ডেল z ওভার ডেল u সুতরাং আমাদের দেখতে হবে এই 1 এখানে ডেল z ওভার ডেল u কি সুতরাং আমাদের z হল tan u এর সমান সুতরাং এখানে ডেল x এর উপরে ডেল x হবে সেকেন্ড বর্গ এবং ডেল u ডেল x এর উপর x এর ক্ষেত্রে z এর আংশিক ডেরিভেটিভ হবে এখানে x এর ক্ষেত্রে আমরা z এর ঠিক আংশিক ডেরিভেটিভ নেব কিন্তু এটি দেওয়া হয়েছে আপনার ক্ষেত্রে সুতরাং আমরা সেকেন্ড স্কোয়ার u এবং তারপর ডেল u ওভার ডেল x পাবো সুতরাং এখানে তারপর y এবং অনুরূপভাবে আমরা ডেল y এর উপর ডেল y সুতরাং আমরা আপনার tan একটি সেকেন্ড বর্গ u এবং ডেল u ওভার ডেল y 2 গুণ z এর সমান হয়ে যাবে সুতরাং z হল tan u এবং তারপর আমাদের এখানে x সেকেন্ড u আছে যা এখানে সাধারণ আমরা ডান দিকে নিয়ে আসতে পারি সুতরাং আমরা x এবং ডেল u এর উপর ডেল x যোগ করে এই y ডেল u এর উপর ডেল y এবং এই sec u একটি cos বর্গ u হিসাবে সেখানে যাই সুতরাং এটি 2 tan u এবং তারপর এখানে সেকেন্ড বর্গ u হর হবে যা cos বর্গ হয়ে যাবে সুতরাং এখানে tan এর জন্য cos u এর উপরে একটি sin এবং এটি হল cos u বর্গ সুতরাং এটি বাতিল হয়ে যায় আমাদের 2 টি sin u cos u আছে যা একটি sin 2 u সুতরাং আমরা এই z পরিমাণটি পেয়েছি কারণ x ডেল u ওভার ডেল x প্লাস y ডেল u ওভার ডেল y sin u এর সমান সুতরাং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই u টি একটি সমজাতীয় ফাংশন ছিল না কিন্তু এটিকে z এর সমান সংজ্ঞায়িত করে tan u এর সমান যা x ঘনক এবং y ঘনক x বিয়োগ y এর উপর এটি সমজাতীয় হয়ে যায় এবং তারপর আমরা z এ ইউলারের ফলাফল প্রয়োগ করেছি এবং এই z কে tan u এর সমান মনে করে আমরা এখানে x এবং y এর সাথে z এর আংশিক ডেরিভেটিভস গণনা করেছি এবং তারপর আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি সুতরাং এই ইউলারের ফলাফলের সাধারণীকরণ বলছে যে তাই এটি প্রথম অর্ডারের আংশিক ডেরিভেটিভের ক্ষেত্রে ছিল কিন্তু দ্বিতীয় অর্ডারের আংশিক ডেরিভেটিভের ক্ষেত্রেও আমাদের ফলাফল আছে এবং এর এক্সটেনশন হল x স্কোয়ার দ্বিতীয় অর্ডার আংশিক ডেরিভেটিভ 2 x y এর মিশ্রণ y স্কোয়ার থেকে আবার দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভের সাথে y ফাংশনের ডোমেনের সমস্ত xy এর জন্য n n বিয়োগ 1 z এর সমান হবে সুতরাং এটি এই ফলাফলের সাধারণীকরণ এবং এখন আমাদের এই বিষয়ে একটি সমস্যা হবে সুতরাং ধরুন আমাদের z x এর সমান x y এবং x এর উপরে g y এর একটি ফাংশন এবং যেখানে এই f এবং g হল 2 গুণ ডিফারেনশিবল ফাংশন এবং তারপর আমরা z এর জন্য এই অভিব্যক্তিটি এখানে মূল্যায়ন করব সুতরাং আবার একই সমস্যা z হল x এবং y এর একটি সমজাতীয় ফাংশন নয় কিন্তু এখানে এটি একটি সমজাতীয় ফাংশন এবং দ্বিতীয় g এছাড়াও একটি সমজাতীয় ফাংশন কারণ আমরা লিখতে পারি কারণ এটি সরাসরি y এর পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে x সুতরাং আমরা এখানে যা নেব আমরা z নেব u 1 এবং u 2 এর সমান এর মানে হল এই u 1 হল x y এবং f y x এর উপরে এবং u 2 x এর উপর g y সুতরাং এটি অর্ডার 2 এর সমজাতীয় ফাংশনের একটি ফাংশন কারণ এটি আবার আমরা x বর্গ এবং y এর উপর x এবং এই f y x এর উপরে লিখতে পারি সুতরাং এটি x এর উপর y এর একটি ফাংশন এবং তারপর আমাদের সেখানে x বর্গ আছে অতএব অর্ডার হল 2 এবং এই ক্ষেত্রে এই g হল x এর উপর y এর একটি ফাংশন এবং এখানে x এর কোন মেয়াদ নেই x পাওয়ার 0 তাই এটি 0 অর্ডারের একটি সমজাতীয় ফাংশন u1xy fHom function of order 2 u2gHom function of order 0 সুতরাং ভালভাবে আমাদের আছে u 1 অর্ডার 2 এর সমজাতীয় ফাংশন 2 u 2 অর্ডার 0 এবং z এর একটি সমজাতীয় ফাংশন ছিল যেমন u 1 প্লাস u 2 u 1 এই দ্বারা দেওয়া হয়েছে u 2 এই দ্বারা দেওয়া হয়েছে সুতরাং ইউলারের উপপাদ্যটি আমরা u 1 এবং u 2 তে প্রয়োগ করতে পারি কারণ সেগুলি 2 এবং 0 অর্ডার এর সমজাতীয় ফাংশন তাই 2 বার এবং n বিয়োগ 1 এবং তারপর u 1 সুতরাং n n বিয়োগ 1 u 1 সুতরাং এই অর্ডার 2 ছিল সুতরাং আমরা 2 কে 1 থেকে 1 তে পেয়েছি এবং এই u 1 এখন আমরা জানি যে ইতিমধ্যে x y f y x এর উপরে আমরা পরে প্রতিস্থাপন করব এবং তারপর u 2 এর জন্য কারণ এটিও অর্ডার 0 এর একটি সমজাতীয় ফাংশন এবং সেই অর্ডারের কারণে এখানে 0 ডানদিকে আমরা 0 টার্ম পাবো কারণ এখানে এর n n বিয়োগ 1 এবং কারণ n হল 0 অর্ডার হল 0 সুতরাং এটি সেখানে 0 হয়ে যাবে এবং এখন আমাদের এখানে এই ডেরিভেটিভগুলি গণনা না করে সরাসরি এই 2 টি এক্সপ্রেশন আছে আমরা এই ইউলারের উপপাদ্যটি ব্যবহার করেছি এবং আমরা সেগুলিকে যুক্ত করতে পারি কারণ আমরা z এর পরিপ্রেক্ষিতে এই ফলাফল পেতে চাই সেখানে u 1 plus u 2 আছে সুতরাং যদি আমরা এই দুটিকে যোগ করি তাহলে আমাদের x বর্গ আছে এবং এটি 2 এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ হিসাবে পরিণত হবে দ্বিতীয় অর্ডার u 1 প্লাস u 2 এখানে u 1 প্লাস u 2 এবং সেটি হল z এবং এখন এখানে 2 u 1 যোগ 0 এর সমান 2 এবং u 1 তাই যোগফল 0 তাই আমরা মাত্র 2 u 1 এবং u 1 হল x y f y u x এর উপরে সুতরাং আমরা এই এক্সপ্রেশন এর x এর উপর y এর 2 গুণ xy f ফাংশন এখানে পাই সুতরাং এই উপসংহারে এসে আমরা আজ শিখলাম যৌগিক ফাংশনের পার্থক্য যা খুব উপযোগী ছিল যখন z হল x y এবং x হল একটি প্রদত্ত ফাংশন এবং y হল তারা t এর ফাংশন সুতরাং সেই ক্ষেত্রে আমরা সরাসরি t এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ গণনা করতে পারি এই সূত্র দ্বারা এবং তারপর এই যে x এবং y এই এক সরলকরন হয় এগুলি u v এর কাজ হতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা এখন z এর আংশিক ডেরিভেটিভগুলিকে u এর সাথে এবং z এর আংশিক ডেরিভেটিভগুলিকে গণনা করতে পারি এই সূত্রগুলি দ্বারা এবং তারপর সমজাতীয় ফাংশনের জন্য ইউলারের উপপাদ্য থেকে আমরা শিখেছি যে যদি z একটি সমজাতীয় ফাংশন হয় তাহলে আমরা অর্ডার n এর সমজাতীয় ফাংশনের জন্য এটি পেতে পারি তাহলে এটি এখানে n z হবে সুতরাং x এর সাথে x আংশিক ডেরিভেটিভের সাথে y এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ nz এর সমান হবে অথবা একটি সাধারণীকরণ ছিল যে আমরা এই দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভগুলিকে nn বিয়োগ 1 থেকে z তেও যত্ন করতে পারি যখন এই z একটি সমজাতীয় ফাংশন x এবং y অর্ডার n হয় এগুলি হল বক্তৃতা প্রস্তুতি জন্য ব্যবহৃত রেফারেন্স আপনাকে অনেক ধন্যবাদ